এবার আমরা অ্যাসাইনমেন্ট 5 এর বাকি সমস্যা গুলির সমাধান করব আমি এখন সমাধান করব সমস্যা সংখ্যা 6 7 ও 8 সমস্যা 6 এ বলা হয়েছে ধরে নিতে একটি দীর্ঘ চোঙ যার দৈর্ঘ L ও ব্যাসার্ধ R R L এর থেকে অনেক ছোট তাই আমরা কাজ করছি একটি খুবই সরু চোঙ নিয়ে যার দৈর্ঘ L ও ব্যাসার্ধ R এটি খুব লম্বা নেওয়ার উদ্দেশ্য হল ফ্রিঞ্জ প্রভাব কে অগ্রাহ্য করা অর্থাৎ ভেবে নেওয়া এটি হল একটি অসীম চোঙ যার চুম্বকন M x দিকে তাহলে একে যদি ওপর থেকে দেখি চুম্বকন এই রকম দেখতে লাগবে এর কোন z নির্ভরতা নেই আর আমরা জানতে চাই H এর ডাইভারজেন্স কত হবে আমি জানি B এর ডাইভারজেন্স হল 0 আবার তার সমান হল H যোগ M এর ডাইভারজেন্স তাই H এর ডাইভারজেন্স হবে ঋণাত্মক M এর ডাইভারজেন্স এর সমান তাই আমি যদি M এর ডাইভারজেন্স হিসেব করতে পারি আমি আমার উত্তর পেয়ে যাবো যদিও আমি এক্ষুনি উত্তর টি লিখতেই পারি আমি তোমাদের দেখাব যে পদ্ধতিগতভাবে গাউসের সুত্র ব্যবহার করে আমরা তা কি করে হিসেব করতে পারি

এবার ওপর থেকে দেখলে যেমন আমি আগেও বলছিলাম M কে এই রকম দেখা যায় সম্পুর্ণ স্থানে আর তার ডাইভারজেন্স হিসেব করার সেরা উপায় হল তার সংজ্ঞা অনুযায়ী তা হিসেব করা যা বলে M এর ডাইভারজেন্স এর ইন্টিগ্রাল কোন আয়তনের ওপর সমান হয় পৃষ্ঠতল ইন্টিগ্রালের যা এই আয়তন কে ঘিরে রেখেছে আমি যদি তার হিসেব কোনও কোণ ফাই এ করতে চাই আমি একটি বাক্স আঁকি যার দৈর্ঘ ডেল্টা খুব ছোট ও তার ক্ষেত্রফল a এবার লক্ষ্য করো এই বাক্স টি যদি ভেতরে হয় আমি ইন্টিগ্রাল M ডট d s গণনা করতে পারি যেহেতু এই দৈর্ঘ ডেল্টা খুব ছোট তার অবদান 0 এর পৃষ্ঠতল ইন্টিগ্রালে অন্য দিকে দেখো M ভেতরে আসছে আবার M বাইরে চলে যাচ্ছে অর্থাৎ যা ফ্লাক্স ভেতরে আসছে ঠিক তাই বাইরে বেরিয়ে যাচ্ছে অতএব M ডট d s হল 0 আর তাই ভেতরে M এর ডাইভারজেন্স 0 যা নিশ্চই তোমরা প্রত্যাশা করেছিলে যেহেতু এখানে সুষম চুম্বকন রয়েছে

কিন্তু অন্য দিকে যখন আমরা পৃষ্ঠের ওপর আসি তখন কি হবে এই হল চুম্বকন পৃষ্ঠের ওপরে আবার আমি একটি বাক্স আঁকছি যার উচ্চতা খুবই ছোট ও ক্ষেত্রফল a n এখানে বাইরের দিকে যায় আর তাই M ডট d s এখানে থেকে হবে M এর কম্পোনেন্ট যা পৃষ্ঠের উলম্ব যা হল M কোসাইন ফাই আমি যদি এখানে থেকে ফাই কোণে থাকি কারণ পৃষ্ঠের উলম্ব তো উল্টো দিকে এটি হবে ঋণাত্মক আর বাইরে থেকে কোন অবদান আসবে না তাহলে আমরা পেলাম যে M ডট d s দুঃখিত এখানে ক্ষেত্রফল দিয়ে গুন হবে M ডট d s এর মান আসে 0 একটি বাক্সের জন্য যেটি ভেতরে সম্পুর্ণ চোঙের ভেতরে আর এর সমান হয় ঋণাত্মক M কোসাইন ফাই গুন ক্ষেত্রফল যখন বাক্স টির একটি দিক ভেতরে ও একটি বাইরে অবশ্যই এর প্রস্থ বা উচ্চতা হল প্রায় 0 আর এর সমান হবে M এর ডাইভারজেন্স গুন আয়তন dv এর মানে দাঁড়ায় ভেতরে M এর ডাইভারজেন্স সমান 0 যা সত্যি আর যখন একটু ভেতরে ও একটু বাইরে ডাইভারজেন্স M dv হয় ঋণাত্মক M কোসাইন ফাই a তখনও যখন এর উচ্চতা প্রায় 0 এর মানে হল কোথাও একটি ডেল্টা ফাংশান থাকতেই হবে তাই আমি লিখতে পারি ডাইভারজেন্স M গুন dv মানে a গুন উচ্চতা ds তাহলে লেখা যাক এর সমান হল ঋণাত্মক M কোসাইন ফাই গুন a a দুদিক থেকেই কেটে যাচ্ছে ও ds যখন ds পৃষ্ঠের ওপারে যায় তা আমাকে দেয় 1 অন্যথা আমাকে দেয় 0 আর তাই আমি লিখতে পারি যে ডাইভারজেন্স M নিশ্চই সমান হবে ঋণাত্মক M কোসাইন ফাই গুন ডেল্টা S বিয়োগ R আর যেহেতু ডাইভারজেন্স H এর ঋণাত্মক মানের তার সমান হয়ে যায় ঋণাত্মক ডাইভারজেন্স M অর্থাৎ M কোসাইন ফাই গুন ডেল্টা S বিয়োগ R আর এই হল উত্তর

এরপর প্রশ্ন 7 এখানে বলা হয়েছে সহায়ক ক্ষেত্র H ও চৌম্বক ক্ষেত্র B হিসেব করতে সেই চুম্বকিত চোঙের ভেতরে যা প্রশ্ন 6 এ ছিল তাহলে আবার আমরা একে ওপর থেকে দেখব এই হল চুম্বকন M যা x দিকে আর আমরা আগেই দেখেছি যে ডাইভারজেন্স H সমান M কোসাইন ফাই গুন ডেল্টা S বিয়োগ R আর যেহেতু কোন প্রবাহ নেই তাই কার্ল H সমান 0 তাই H অনেকটা সেই তড়িৎ ক্ষেত্রের মত হবে যা বন্টিত আধান যেমন সিগমা নট কোসাইন ফাই এর জন্য সৃষ্টি হয় পৃষ্ঠের ওপরে এখানে থেকে পাই এইদিকে আধান হল ধনাত্মক ও এই দিকে ঋণাত্মক সেখানে থেকে পাই যে H হওয়া উচিত ঋণাত্মক M বাই 2 বা এখন আমি ভেক্টর চিহ্ন দিয়েই লিখতে পারি অতএব ভেতরে H সমান ঋণাত্মক M বাই 2 আর B যার সমান হল মিউ 0 গুন H যোগ M হবে মিউ 0 M বাই 2 তাহলে এই হল প্রশ্ন 7 এর সমাধান আমি তোমাদের ভাবতে বলব এই প্রশ্নের সমাধান কি করে আবদ্ধ প্রবাহের সাহায্যে করা যায় কারণ মনে করো আবদ্ধ প্রবাহ J B যার সমান হয় কার্ল M যা এই ক্ষেত্রে 0 আর K B যা হল M ক্রস n যা এখানে পৃষ্ঠতল প্রবাহের সমান M হল এই দিকে ও n বাইরের দিকে যাচ্ছে তাহলে এই দীর্ঘ চোঙের জন্য M ক্রস n কি হবে আমি তোমাদের ভেবে সমাধান করতে বলছি এটি H পদ্ধতি ব্যবহারের গুরুত্ব ও বোঝায় অনেক সময় প্রশ্ন সংখ্যা 8 এটি এমন এক পদার্থ নিয়ে যা একটি আদর্শ পরাচুম্বক ও তার সাথে অতিপরিবাহী তোমাদের জানা আছে যে অতিপরিবাহী কে যেখানেই রাখা হোক না কেন তার ভেতরে ক্ষেত্র সব সময় 0 এবার এমন পদার্থের তৈরি একটি গোলক যদি আমি প্রদত্ত চৌম্বক ক্ষেত্র B তে রাখি তার ভেতরে M কত হবে ও তার মোট H কত হবে আমি জানি যে ভেতরে B সমান 0 ও এর সমান হওয়া উচিত B প্রদত্ত যোগ B আবেশিত যাই M সৃষ্টি হয়ে থাকুক তার জন্য যেহেতু B প্রদত্ত সুষম আমি জানি যে B আবেশিত ও সুষম হবে এবং তা হবে উল্টো দিকে তাই এখন আমরা চাই একটি M যা সৃষ্টি করবে B আবেশিত উল্টো দিকে আমরা আগের একটি পাঠক্রমে আলোচনা করেছি যে এমন হয় সুষম চুম্বকনের জন্য আমার যদি সুষম চুম্বকন M থাকে ধরা যাক ধনাত্মক z বরাবর তাহলে আমি সমাধান করব ডাইভারজেন্স H এর যার সমান হল ঋণাত্মক ডাইভারজেন্স M z দিকে এক ধরনের চৌম্বক আধান যা এই দিকে ধনাত্মক ও এইদিকে ঋণাত্মক আর ডেল ক্রস H হল 0 তাই এটি সেই তড়িৎ ক্ষেত্রের মতন যা মেরুকরণের জন্য সৃষ্টি হয়েছে এখানে H হবে ঋণাত্মক M বাই 3 আর তাই চৌম্বক ক্ষেত্র হবে ঋণাত্মক M বিয়োগ M বাই 3 যার সমান হল 2M বাই 3

তাহলে আমি এই কঠিন গোলীয় চুম্বকের সমস্যা টির সমাধান করে ফেললাম এর ভেতরে ক্ষেত্র কত যদি এর চুম্বকন M থাকে এখানে চৌম্বক ক্ষেত্র পেয়েছি আমি সবুজ দিয়ে দেখাচ্ছি এই হল 2 বাই 3 M চৌম্বক ক্ষেত্র যেহেতু উল্টো দিকে হবে অতিপরিবাহীর ভেতরে M উল্টো দিকে হওয়া উচিত তোমরা তা এমন লিখেও দেখতে পারো যে প্রদত্ত ক্ষেত্র B যোগ চুম্বকনের জন্য সৃষ্ট ক্ষেত্র সমান 2 বাই 3 M নিশ্চই 0 কারণ অতিপরিবাহীর ভেতরে ক্ষেত্র 0 আর এখানে থেকে পেয়ে যাছি চুম্বকন সমান ঋণাত্মক 2 বাই 3 তাই আমার H এই হওয়া উচিত আমার এখানে মিউ 0 লেখা উচিত ছিল গোলাপি দিয়ে লিখি একটি মিউ 0 এখানেও আছে তাই এখানে হবে মিউ 0 অতএব M হল ঋণাত্মক 3 বাই 2 প্রদত্ত B বাই মিউ 0 এই হল M আমরা তাহলে M এর সমাধান করলাম আর আমি জানি যে B হল 0 আবার B সমান মিউ 0 H যোগ M তাই H সমান ঋণাত্মক M যার মান ঋণাত্মক 2 বাই 3 প্রদত্ত B বাই মিউ 0 একটি H আসছে প্রদত্ত B থেকে ও অর্ধেক H আসছে M থেকে যা আবেশিত হয়েছে অ্যাসাইনমেন্ট এর বাকি সমস্যা 9 10 ও 11 সমাধান করবে কুমারি পারমিতা দাস গুপ্ত ছাত্রী প্রশ্ন 8 এ আমরা সমাধান করেছি সহায়ক ক্ষেত্র H ও চুম্বকন M এর একটি অতিপরিবাহী গোলকের মধ্যে এবার আমাদের আগ্রহের বিষয় হল অতিপরিবাহীর ভেতরে চৌম্বক ভেদ্যতা কাই M আমরা জানি অতিপরিবাহীর ভেতরে চৌম্বক ক্ষেত্র B হল 0 একটি অতিপরিবাহী কে চৌম্বক ক্ষেত্রে রাখলে তার চৌম্বক রেখা এমন দেখতে হয় তারা কখনোই অতিপরিবাহী টির ভেতরে ঢুকতে পারেনা

তাই আমি যদি একটি অতিপরিবাহী কে চৌম্বক ক্ষেত্রে রাখি চৌম্বক ক্ষেত্র তার মধ্যে প্রবেশ করতে পারেনা ও ভেতরে ক্ষেত্র B হয় 0 আমি জানি B সমান মিউ 0 H যোগ M বা মিউ 0 H যোগ কাই M H যার সমান হল 0 অর্থাৎ 1 যোগ কাই M সমান 0 এর থেকে পেলাম কাই M সমান ঋণাত্মক 1 তার মানে একটি অতিপরিবাহীর চৌম্বক ভেদ্যতা হল ঋণাত্মক 1 এবার সমস্যা 10 এ আমাদের গণনা করতে হবে একটি বিন্দু দ্বিমেরুর জন্য সহায়ক ক্ষেত্র H যা রাখা আছে একটি মাধ্যমে যার ব্যাপ্তি অসীম r 0 এর সমান নয় এমন অবস্থানে দ্বিমেরু টি রাখা হয়েছে মুল বিন্দু তে ও তার চৌম্বক দ্বিমেরু ভ্রামক m সমান m z এর জন্য আমি একটি ছবি আঁকি এটি কারটেসিয়ান কোঅরডিনেট সিস্টেম আমি দ্বিমেরু টি কে মুল বিন্দু তে রাখলাম চৌম্বক দ্বিমেরু ভ্রামক হল m z এটি z দিকে নির্দেশ করছে এটি বিন্দু দ্বিমেরু আর আমি স্ফেরিকাল কোঅরডিনেট সিস্টেম ও এখানে আঁকতে পারি এই হল থিটা আর এই হল আমার ফাই এটি r ভেক্টর এই হল থিটা আর এই হল ফাই এবার আমি দেখব r সমান 0 না হলে সেখানে সহায়ক ক্ষেত্র H কত আমরা জানি চুম্বকনের সৃষ্টি হয় প্রদত্ত চৌম্বক ক্ষেত্রের জন্য তাই চৌম্বক ক্ষেত্র B এর যদি কোন রকমের অবস্থান নির্ভরতা থাকে চুম্বকন M ও তা অনুকরণ করে তাই ধরো আমরা জানি যে B এর ডাইভারজেন্স সমান 0 আর এই চুম্বক দ্বিমেরু টি রাখা আছে একটি মাধ্যমে যার ব্যাপ্তি অসীম তাই আমাদের কাছে কোন এমন পৃষ্ঠ নেই যা একে ঘিরে রাখে আমরা যেহেতু জানি যে B এর ডাইভারজেন্স সমান 0 ও M এর ডাইভারজেন্স ডাইভারজেন্স B এর সমানুপাতিক তাহলে M এর ডাইভারজেন্স সমান 0 যেহেতু B সমান মিউ 0 H যোগ M এর থেকে আমরা পাই H এর ডাইভারজেন্স ও 0 এবার কার্ল H হিসেব করব আমরা জানি যে দ্বিমেরু টি রাখা আছে মুল বিন্দু তে অর্থাৎ r সমান 0 তে আমরা আগের পাতায় আঁকা ছবি টি দেখে নিতে পারি Refer Time 1603 যেখানে দ্বিমেরু ও কোঅরডিনেট সিস্টেম দেখানো আছে দ্বিমেরু টি যেহেতু মুল বিন্দু r সমান 0 তে রাখা আছে সেখানে কোন মুক্ত প্রবাহ থাকবেনা অর্থাৎ কোন মুক্ত প্রবাহ নেই 0 থেকে দূরে 0 থেকে দূরে মানে r যেখানে 0 নয় মনে রাখি যে কার্ল H সমান J মুক্ত অর্থাৎ J ফ্রী তাই কার্ল H সমান J ফ্রী সমান 0 তাই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে একটি বিন্দু দ্বিমেরুর জন্য যা r সমান 0 তে রাখা আছে তার H এর ডাইভারজেন্স 0 আর কার্ল H সমান ও 0 তাহলে আমরা এইমাত্র যেই প্রশ্নের সমাধান দেখলাম তাতে আমাদের একটি বিন্দু দ্বিমেরু দেওয়া হয়েছিল অসীম মাধ্যমে আর আমরা ব্যবহার করেছি এই তথ্য যে আবেশিত চুম্বকন M যা সৃষ্টি হয় দ্বিমেরু তে প্রদত্ত চৌম্বক ক্ষেত্রে রাখার ফলে তা সমানুপাতিক হয় প্রদত্ত চৌম্বক ক্ষেত্র B এর আর তাদের অবস্থান r বা অন্য অবস্থান ভ্যারিয়েবল এর ওপর নির্ভরতা একই রকম হয় একটি কথা যা মনে রাখতে হবে তা হল এই মাধ্যম টির ব্যাপ্তি অসীম ধরে নাও আমরা এই মাধ্যম কে কাটলাম এখন প্রশ্ন টি বদলে নিই আমাদের কাছে আছে একটি সীমিত চৌম্বক পদার্থ যা গোলীয় তার কেন্দ্রে একটি বিন্দু দ্বিমেরু রাখলাম এই ক্ষেত্রে যা হবে তা হলে যা M সৃষ্টি হবে তার M ডট n বা M ক্রস n পৃষ্ঠের ওপরে সৃষ্টি করবে একটি অতিরিক্ত H যে সরাসরি B এর সমানুপাতিক হবে না সেটি আরও একটু জটিল আগের প্রশ্নে দ্বিমেরু টি রাখা হয়েছিল অসীম মাধ্যমে তাই যা যা যুক্তি দেওয়া হয়েছিল তা সেখানেই বৈধ ছিল প্রশ্ন 11 তে আমরা গণনা করব আমাদের গণনা করতে হবে একটি বিন্দু দ্বিমেরুর জন্য সহায়ক ক্ষেত্র H যা রাখা আছে একটি মাধ্যমে যার ব্যাপ্তি সীমিত এই সমস্যা টি কে দুই ভাবে সমাধান করা যায় প্রথম উপায় হল আমরা ইলেক্ট্রোস্ট্যাটিক ক্ষেত্রের সঙ্গে এর তুলনা করতে পারি আমরা আগের পাঠক্রম গুলি দেখে নিতে পারি কি ভাবে দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র গণনা করা হয়েছিল এখানে আমরা সাদৃশ্য লক্ষ্য করব তড়িৎ ক্ষেত্র ও আমাদের সহায়ক ক্ষেত্র H এর আর গণনা করব সহায়ক ক্ষেত্র H এর মান তাহলে এই প্রথম উপায়ে সমাধানের শুরু করা যাক আমরা জানি যে কার্ল H সমান J ফ্রী যা এখানে 0 প্রশ্ন 10 এ আমরা দেখেছিলাম যে ডাইভারজেন্স H কে লেখা যায় কোন বিন্দু দ্বিমেরুর চৌম্বক আধানের সাপেক্ষ্যে আরও মনে করো কার্ল E সমান 0 এটি সেই দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্র E ও ডাইভারজেন্স E সমান হবে রো বাই এপসাইলন নট যেখানে রো হল আধান ঘনত্ব

এবার আমি এই দুটি পরিস্থিতির সাদৃশ্য তুলে ধরব আমি দেখতে পাচ্ছি চৌম্বক দ্বিমেরুর সহায়ক ক্ষেত্র সমতুল্য হল তড়িৎ দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তাহলে আমি একটি সহজ উপায় পেয়ে যাচ্ছি এই সমস্যা টি সমাধান করার আমার বিশদে গিয়ে সমাধান করার প্রয়োজন নেই আমি সাদৃশ্যের সাহায্যেই সমাধানে আসতে পারি আমি সহজেই লিখতে পারি H সমান 1 বাই 4 পাই r কিউব 3 m ডট r বিয়োগ m যেখানে m হল বিন্দু দ্বিমেরুর চৌম্বক দ্বিমেরু ভ্রামক

আমি এই অভিব্যক্তি কি করে পেলাম আসলে আমি জানি যে একটি তড়িৎ দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্র হয় P বাই 4 পাই এপসাইলন নট r কিউব গুন 2 কস থিটা r যোগ সাইন থিটা থিটা তোমরা বক্তৃতা গুলি দেখে নিতে পারো এই অভিব্যক্তি টি খুঁজে পাবে এই অভিব্যক্তি টি কেই যদি কোঅরডিনেট ব্যাতিত লিখি তা হবে P বাই 4 পাই এপসাইলন নট r কিউব গুন 3 P ডট rগুন r বিয়োগ P এবার যদি আমরা এর সাথে সহায়ক ক্ষেত্র H এর তুলনা করি আমরা তার অভিব্যক্তি পেয়ে যাবো এই ছিল একটি উপায় সমস্যা টি সমাধান করার

আরেকটি ভিন্ন উপায় আছে এই সমস্যার সমাধান করার যা সম্পূর্ণ চৌম্বক দেখো চৌম্বক দ্বিমেরুর সমতুল্য হল একটি গোলীয় প্রবাহের লুপ যার মধ্যে আছে প্রবাহ I ও যার ক্ষেত্রফল ধরা যাক a চৌম্বক ভ্রামক হল mযার মান হল দ্বিমেরুর প্রবাহ গুন ক্ষেত্রফল আমাদের কিন্তু তার দিক টিও জানতে হবে চৌম্বক ক্ষেত্রের দিক হল উলম্ব চৌম্বক ভ্রামকের দিক ও হল উলম্ব প্রবাহ লুপ টির পৃষ্ঠতলের আমরা আগের সমাধানে পেয়েছিলাম ডাইভারজেন্স B সমান 0 ডাইভারজেন্স M সমান 0 আর ডাইভারজেন্স H সমান ও 0 আমরা জানি ডাইভারজেন্স H সমান 0 আর কার্ল H সমান হয় J ফ্রী একটি দ্বিমেরুর জন্য একটি বিন্দু দ্বিমেরু যদি শুন্যস্থানে রাখা হয় আমরা জানি তার ডাইভারজেন্স B সমান 0 ও কার্ল B সমান হয় মিউ 0 J এবার এই দুই রকম সমীকরণ গুলি তুলনা করি আমরা দেখি যে মিউ 0 J ছাড়া সমীকরণ দুটি একদম একই রকম তাই আমরা লিখতে পারি B সমান মিউ 0 বাই 4 পাই গুন 3 m ডট r গুন r বিয়োগ m বাই r কিউব সমীকরণ দুটি তুলনা করে আমি সরাসরি H লিখতে পারি মিউ 0 বাদ দিয়ে অর্থাৎ H হল 1 বাই 4 পাই গুন 3 ভেতরে m ডট r গুন r বিয়োগ m বাই r কিউব তাহলে আমার চুড়ান্ত উত্তর বিন্দু দ্বিমেরুর সহায়ক ক্ষেত্রের জন্য হল 1 বাই 4 পাই গুন 3 ভেতরে m ডট r গুন r বিয়োগ m বাই r কিউব উল্লেখযোগ্য হল এই H এর মান কিন্তু এই বিষয়ের নিরপেক্ষ যে দ্বিমেরু টি শুন্যস্থানে আছে না কোন অসীম মাধ্যমে আছে যার চৌম্বক ভেদ্যতা কাই M সমীকরণ থেকেই আমরা উত্তর পেয়ে গেছি শুন্যস্থান বা কোন মাধ্যমের মধ্যে তফাৎ বোঝা যায় চৌম্বক ক্ষেত্র গণনা করলে তাহলে দুই ক্ষেত্রেই H হল 1 বাই 4 পাই গুন 3 ভেতরে m ডট r গুন r বিয়োগ m বাই r কিউব যা আমরা একটু আগেই সমীকরণ এর সাদৃশ্য আলোচনা করে পেয়েছি দ্বিমেরু যখন শুন্যস্থানে থাকে তার B হয় মিউ নট গুন H সেখানে কোন M থাকেনা অথচ কোন মাধ্যমে B হয় মিউ নট গুন H যোগ M বা মিউ নট গুন H যোগ কাই M H অর্থাৎ মিউ 0 গুন 1 যোগ কাই M গুন H যা হিসেব করা হয়েছিল কাই M এর ওপরে নির্ভর করে ধরে নাও এটি একটি পরাচুম্বক তাহলে B এর মান সামান্য কম হবে শুন্যস্থানের B এর তুলনায়